নমস্কার এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ডেমনস্ট্রেশনে স্বাগতম সুতরাং পূর্ববর্তী ডেমোতে আমরা যা দেখেছি তা হল যে আমরা একটি বাফার ওভারফ্লো করেছি এবং আমরা একটি পেলোড কার্যকর করতে সক্ষম হয়েছি এবং আমরা আসলে একটি শেল তৈরি করেছি এবং আমরা যা উল্লেখ করেছি তা হল যে যদি কোনও আক্রমণকারী এমন একটি শেল তৈরি করে যাতে একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে বিকৃত করতে বাধ্য করে এটি কার্যকর করা থেকে আক্রমণকারী সেই শেল থেকে যা সম্ভব তা চালাতে সক্ষম হবে সুতরাং আমরা যে অন্যান্য ভিডিওগুলি দেখেছি তাতে আমরা দেখেছি যে স্ট্যান্ডার্ড সিস্টেমগুলিতে প্রয়োগ করা হয়েছে এমন বেশ কয়েকটি পাল্টা ব্যবস্থা রয়েছে সুতরাং আসলে আমরা তিনটি ভিন্ন পাল্টা ব্যবস্থা দেখেছি একটি হল NX বিট বা WX বা X বিট যা সমস্ত ইন্টেল AMD প্রসেসরের পাশাপাশি অনেকগুলি মাইক্রোকন্ট্রোলারেও রয়েছে সুতরাং আমরা যা দেখেছি তা হল এই বিটটি নিশ্চিত করবে যে মেমোরির একটি পৃষ্ঠা হয় এক্সিকিউটেবল অথবা লেখার যোগ্য সুতরাং এই বিট স্ট্যাকের উদাহরণটি নিশ্চিত করবে যে আপনি স্ট্যাক থেকে কোডটি চালাতে পারবেন না এবং অন্যান্য পাল্টা ব্যবস্থা যা আধুনিক যুগের কিছু কম্পাইলার দ্বারা প্রয়োগ করা হয় ক্যানারি ব্যবহার করে প্রতিটি স্ট্যাক ফ্রেমে উপস্থিত ক্যানারিগুলি সনাক্ত করবে যে একটি বাফার ওভারফ্লো হচ্ছে এবং সেই স্ট্যাক ফ্রেমটি অতিক্রম করছে এবং এটি ফাংশন রিটার্নের সময় ধরা পড়বে এবং কার্যকারিতার বিপর্যয় রোধ করা হবে আমরা যে তৃতীয় জিনিসটির দিকেও তাকালাম তা হল অ্যাড্রেস স্পেস লেআউট রান্ডমাইজেশন বা এএসএলআর এই একটি পাল্টা ব্যবস্থার সাথে যা সম্ভব ছিল তা হল প্রতিটি রানে একটি প্রোগ্রামের মধ্যে বিভিন্ন মডিউলের অবস্থানগুলি রান্ডমাইজ করা হয় অতএব আক্রমণকারী নির্দিষ্ট করতে সক্ষম হবে না কোথায় বিপর্যয় ঘটবে এবং কোন অবস্থানে প্রত্যাবর্তন উপস্থিত হবে অন্য কথায় আক্রমণকারীর পক্ষে প্রকৃতপক্ষে পেলোডটি উপস্থিত হবে এমন অ্যাড্রেস সনাক্ত করা কঠিন হবে সুতরাং এই তিনটি পাল্টা ব্যবস্থা প্রদর্শনের জন্য আমরা আগের উদাহরণটি দেখি যেখানে আমরা বাফার ওভারফ্লো নিয়েছিলাম তাই আমরা যা করি তা হল আমরা আগের ভিডিওতে যেমন করেছিলাম সেই একই উদাহরণ গ্রহণ করি যা testcodec যা এই দুটি ফাংশন নিয়ে গঠিত এবং আমরা আগের ভিডিওতে যেমন দেখেছি আমরা এই স্থানীয় বাফারটিকে ওভারফ্লো করাই এবং দুর্বলতা ব্যবহার করে স্ট্রিং কপি একটি পেলোডকে জোর করে যা চালানোর জন্য শেল তৈরি করবে সুতরাং আমরা আবার এই কাজ করার একটি উদাহরণ দেখতে পাব তাই আমরা প্রথমে এটিকে নিম্নরূপে করি ঠিক আছে এবং তারপরে আমরা এই আর্গুমেন্ট ব্যবহার করে এই কোডটি চালাতে পারি সুতরাং আমরা এখানে যা পাস করছি তা হল E3 ফাইল যা পেলোড নিয়ে গঠিত শেল কোড যা আমরা চালাতে চাই এবং যখন আমরা এটি চালাই তখন আমরা যা দেখি তা হল এটি সফলভাবে একটি শেল তৈরি করে সুতরাং এই প্রোগ্রামটি চলছে কারণ আমরা সমস্ত পাল্টা ব্যবস্থা নিষ্ক্রিয় করেছি সুতরাং আমরা ASLR নিষ্ক্রিয় করেছি আমরা ক্যানারি নিষ্ক্রিয় করেছি পাশাপাশি আমরা স্ট্যাক সুরক্ষা নিষ্ক্রিয় করেছি সুতরাং আমরা যা করব তা হল আমরা এদের প্রত্যেককে একে একে সক্রিয় করব এবং তারপর আমরা দেখব কিভাবে এই শেল কোডটি প্রতিরোধ করা হয় সুতরাং আমরা প্রথম যে জিনিসটি দেখব তা হল ক্যানারি এখন ক্যানারি ডিফল্টরূপে কম্পাইলার দ্বারা যোগ করা হয় এবং আমরা পূর্বে যা করেছি তা ছিল আমরা এই fno stack protector এই কম্পাইলার প্যারামিটারটি নির্দিষ্ট করেছি যা আসলে ক্যানারিগুলিকে নিষ্ক্রিয় করবে এখন ধরুন আমরা ক্যানারিগুলিকে সক্ষম করি তাহলে দেখা যাক কী হবে সুতরাং fno stack protector এর পরিবর্তে আমরা এটিকে f stack protector এ পরিবর্তন করব যা ক্যানারিগুলিকে প্রতিটি ফাংশনে উপস্থিত থাকতে বাধ্য করে সুতরাং আমরা আবার কোডটি কম্পাইল করব লক্ষ্য করুন যে এটি এখন এমনভাবে সংকলিত হয়েছে যে ক্যানারিগুলি ফাংশনে উপস্থিত থাকবে তাই এখন যদি আপনি একই এক্সিকিউটেবল চালান একই পেলোড দিয়ে আমরা যা পাই তা হল স্ট্যাক মেশিন সনাক্ত করা হয় তাই এখানে যা ঘটেছে তা হল স্ট্যাকের প্রতিটি ফাংশনে ক্যানারি যোগ করার কারণে বাফার ওভারফ্লো হওয়ার কারণে strcpy এই ক্যানারিগুলি সনাক্ত এবং ধরা পড়ে এবং তাই সাবভার্সনটি আসলে হওয়ার আগে প্রোগ্রামটি স্ট্যাক স্ম্যাশিং সনাক্তকরণের সাথে সমাপ্ত হয় সুতরাং আসুন জিনিসগুলি ফিরে পেতে এবং পরবর্তী দিকটি দেখতে নিষ্ক্রিয় ক্যানারিগুলিকে আবার যুক্ত করি সুতরাং পরবর্তী জিনিস যা আমরা দেখব তা হল WX বা X বিট এখন প্রতিটি লিনাক্স সিস্টেমে ডিফল্টরূপে WX বা X বিট সক্রিয় করা হয়েছে এবং আমরা আগে যা করেছি তা হল এই z execstack এর সাথে এই WX বা X সেটিংটি নিষ্ক্রিয় করা সুতরাং যদি আমি এই নির্দিষ্ট কমান্ড লাইন প্যারামিটারটি সরিয়ে ফেলি পূর্বের মতো প্রোগ্রামটি কম্পাইল করি এবং প্রোগ্রামটি কার্যকর করি তাহলে যা হবে তা হল এক্সিকিউশনকে সাবভার্ট করা এবং পেলোড তৈরি করার পরিবর্তে আমরা একটি সেগমেন্টেশন ফল্ট পাই কারণ হল এই পেলোডটি সফলভাবে বাফারকে ওভারফ্লো করাবে এবং এটি রিটার্ন অ্যাড্রেস ওভারফ্লো করাবে এবং রিটার্ন অ্যাড্রেস পরিবর্তন করবে এবং ফাংশন রিটার্ন করার সময় এটি স্ট্যাক থেকে কোড এক্সিকিউট করার চেষ্টা করবে এখন যেহেতু এই নির্দিষ্ট ফাংশনটি ডিফল্টরূপে এর স্ট্যাকটি অ কার্যকরযোগ্য হিসাবে থাকবে তাই প্রসেসর এটিকে একটি অবৈধ সম্পাদন হিসাবে সনাক্ত করে এবং প্রোগ্রামটিকে বাতিল করে দেয় এবং তাই প্রোগ্রামটি বন্ধ হয়ে যায় সুতরাং আসুন আমরা এটি ফিরে পাই এবং আমরা এই কমান্ড লাইন প্যারামিটারটি আবার রাখব যাতে স্ট্যাকটি কার্যকর হয় এবং আমরা স্ট্যাক থেকে একটি পেলোড চালাতে সক্ষম হই এবং সেইজন্য আমরা মূলত কেবল ক্যানারিগুলিকে নিষ্ক্রিয় করছি না বরং কার্যকর করার জন্য চেকটিকেও নিষ্ক্রিয় করছি স্ট্যাক থেকে আমরা এই কোডটি আবার চালাই এবং আমরা দেখি যে দুটি পাল্টা ব্যবস্থা নিষ্ক্রিয় হওয়ার কারণে আমরা স্ট্যাকটি পেয়েছি তাহলে এখন আসুন আমরা ASLR এর চূড়ান্ত প্রতিকারের দিকে তাকাই এখন লিনাক্স সিস্টেমে ASLR এর স্থিতি এই ডিরেক্টরি procsys কার্নেল randomize va space এ উপস্থিত এই নির্দিষ্ট ফাইল randomize va space থেকে পাওয়া যেতে পারে এই ফাইলে 0 এর মান নির্দেশ করে যে এই সিস্টেমে ASLR নিষ্ক্রিয় করা হয়েছে এই নির্দিষ্ট সিস্টেমে সাময়িকভাবে ASLR সক্রিয় করার জন্য আমাদের যা করতে হবে তা হল এই ফাইলের বিষয়বস্তু 1 2 বা 3 এ পরিবর্তন করা তাই আসুন আমরা বলি যে আমরা আসলে এই মানটি 3 এ পরিবর্তন করি আমরা sudo নির্দিষ্ট করে তা করতে পারি কারণ ফাইল পরিবর্তন করার জন্য sudo প্রয়োজন sudo sh c echo 3 আউটপুটটিকে procsyskernelrandomize va space এ রিডাইরেক্ট করে সুতরাং এইভাবে আমরা randomize va space এর মান 0 থেকে 3 পরিবর্তন করেছি সুতরাং আমরা যাচাই করতে পারি যে প্রকৃতপক্ষে ফলাফলটি অর্থাৎ সেই নির্দিষ্ট ফাইলের বিষয়বস্তু প্রিন্ট করে এটি পরিবর্তিত হয়েছে সুতরাং আমরা এখন এখানে যা করেছি তা হল আমরা ASLR সক্ষম করেছি তাই এই সক্রিয়করণের মাধ্যমে দেখা যাক প্রোগ্রাম এখনও কাজ করে কিনা সুতরাং আমরা একই প্রোগ্রাম চালাব এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি সফলভাবে আক্রমণ প্রতিরোধ করেছে সুতরাং যেহেতু ASLR সক্ষম তাই আমরা একটি সেগমেন্টেশন ফল্ট পাই কারণ হল যে রিটার্ন অ্যাড্রেসটি আমরা 0xffffcf70 অবস্থানে ওভাররাইট করেছি তাতে আর স্ট্যাক থাকবে না রান্ডমাইজেশন নিশ্চিত করবে যে স্ট্যাকের অবস্থান প্রতিটি সম্পাদনের সাথে পরিবর্তিত হবে এবং এটি আক্রমণ প্রতিরোধ করবে